আজ আমরা সমস্যা সমাধানের জন্য একটু ভিন্ন পদ্ধতি গ্রহণ করবো এখন পর্যন্ত আমাদের পদ্ধতি ছিল যে আমরা কিছু নির্দিষ্ট স্টেটে আছি এবং আমরা গোল স্টেট বা এরকম কিছুর পথ খুঁজে পেতে চাই অথবা আমাদের গোল স্টেটের একটি বিবরণ দেওয়া হয় এবং আমরা একটি স্টেটের সন্ধান করতে চাই যা সেই বর্ণনাকে স্যাটিসফাই করে সুতরাং আজ আমরা একটি সামান্য ভিন্ন পদ্ধতির দিকে দেখতে চাই যা হল একধরনের ব্যাকওয়ার্ড রিসনিং অর্থাৎ তুমি যে কারণে গোলটি অর্জন করতে চাও তার জন্য সমস্যাটিকে ছোট সমস্যায় ভাগ করার চেষ্টা করো এবং এভাবেই চলবে সুতরাং তোমরা যে ধারণাটি অন্বেষণ করতে চাও তাকে সমস্যার পচন বলা হয় অনুপ্রাণিত করার জন্য বলি কেন আমাদের এই পদ্ধতিটি ব্যবহার করা উচিত আমি একটি সমস্যা নিয়ে এতদিন যা শিখেছি তা ব্যবহার করে সমাধান করার চেষ্টা করি ধরা যাক তোমার একজন বন্ধু আছে যার জন্মদিন তোমরা সবাই বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো এবং ধরে নিচ্ছি তোমার বন্ধুকে একটি ট্রিট দেবে আমি জানি যে এটি স্বাভাবিক জিনিস নয় তবে এখন আমরা বলতে পারি যে তোমরা এটাই করবে যাইহোক সিদ্ধান্ত নিলাম যে তুমি কোন এক সময় কোথাও সন্ধ্যার সময় যাবে তারপর সম্ভবত তোমরা একটি চলচ্চিত্র বা একটি গানের অনুষ্ঠান বা অন্য কিছুতে যাবে এবং তারপরে তোমরা অবশ্যই কোথাও রাতের খাবার খাবে এটি হলো সন্ধ্যাবেলার পরিকল্পনা ধরা যাক জন্মদিনটা কার না বন্ধুর কোন বন্ধুর সেটা এখনও ঠিক করা হয়নি এটা কার সেটা স্থির করতে হবে সুতরাং তুমি সবাইকে জিজ্ঞাসা করা শুরু করো এসো আমরা এটিকে একটি অনুসন্ধান হিসাবে কল্পনা করার চেষ্টা করি একটি সাধারণ অনুসন্ধানের জায়গায় যেখানে তুমি তোমার বন্ধুকে বিভিন্নরকম বিকল্প দিতে পারো আমরা এই সমস্যাটিকে একটি আউটিং ডিজাইন হিসাবে বলি এবং গোল স্টেট হল যখন তুমি তিনটি জিনিসের উপর সিদ্ধান্ত নিয়েছো যেগুলো তুমি করবে তাহলে তুমি সবার প্রথমে কি করবে তারপর তুমি কি করবে এবং তারপরে বা তুমি কি করবে আমরা ধরে নিচ্ছি তুমি প্রথমে একটি মলে যাবে বলে শুরু করা যাক আজকাল খুব জনপ্রিয় জিনিস তারপর হয়তো তোমরা একটি সিনেমা দেখতে যাবে ধরা যাক আমি হ্যারি পটারের জন্য এখানে HP ব্যবহার করব হ্যারি পটার চলচ্চিত্রগুলির মধ্যে কোনো একটি তারপর কোথাও গিয়ে খাবে ধরা যাক পিৎজা হাট তাই আমি পিৎজা হাটের জন্য PH ব্যবহার করব তুমি তোমার বন্ধুর কাছে এই বিকল্পগুলি বলে দেখো এবং সে বললো না সেটা গ্রহণযোগ্য নয় সুতরাং এসো আমরা ধরে নিচ্ছি যে তুমি এখানে ডেপ্থ ফার্স্ট ফ্যাশন নিয়ে কাজ করছো মূলত বা ডেপ্থ ফার্স্ট এর অনুরূপ কিছু এটি হয়তো হিউরিস্টিকভাবে নির্দেশিত বা এরকম কিছু হতে পারে তুমি অন্য কিছু চেষ্টা করো এবং ধরা যাক তুমি রাতের খাবার খাওয়ার আরো একটা বিকল্প দিয়েছো চেন্নাইয়ের এই সুপরিচিত রেস্তোরাঁর কথাই ধরা যাক সারাভানা ভবন এবং তোমার বন্ধু আবার না বলে তুমি কি অন্য রেস্টুরেন্টের নাম ভাবতে পারো কফি ক্যাফে ডে বলি তোমরা সেখানে গিয়ে খেতে পারো যা আমি এখানে CC ব্যবহার করব তোমার বন্ধু আবার না বললো ধরা যাক তোমার রেস্টুরেন্টের বাজেট শেষ হয়ে গেছে সুতরাং তুমি আবার ফিরে যাও এবং বলো এসো অন্য বিকল্পটি চেষ্টা করি সুতরাং শুধু স্পষ্ট করার জন্য বলি এটি সন্ধ্যার লেভেল এটি একটি সিনেমা বা বিনোদন এবং এটি একটি খাওয়ার জন্য বেড়ানো সুতরাং তিনটি সিদ্ধান্ত আছে যেটা তোমাকে নিতে হবে এসো আমরা বলতে পারি তুমি ভুবন'স হোম Bhuvan's Home দেখার প্রস্তাব দিয়েছো যেটি একটি খুব সুন্দর সিনেমা আশাকরি তোমরা বেশিরভাগই জানো এবং তারপরে তুমি অবশ্যই এই স্তরে জিজ্ঞাসা করতে পারবে না হ্যাঁ সুতরাং আমরা এখন পর্যন্ত যে পদ্ধতি অনুসরণ করেছি আমরা প্রতিটি নোড বিবেচনা করব এবং জিজ্ঞাসা করব এই নোডটি একটি গোল নোড কিনা এটি একটি গোল নোড হতে পারে না কারণ এতে কেবল দুটি জিনিস রয়েছে তৃতীয় জিনিসটি এখানে নেই তবে এখানে অন্যান্য পন্থা রয়েছে উদাহরণস্বরূপ তুমি যখন সন্তুষ্টিকে সীমাবদ্ধ রাখো তখন আংশিক সমাধানের প্রতিটি পর্যায়ে তুমি আংশিক সমাধানটি পরিদর্শন করতে পারো এবং বলতে পারো এটি কি সেটাই আমি যা খুঁজছি তার সাথে সামঞ্জস্যপূর্ণ বা নাও হতে পারে কিন্তু আমাদের এই মুহুর্তে সেটা পাওয়ার দরকার নেই তাই আবার তুমি এই প্রস্তাব দাও তাহলে পিৎজা হাট উত্তর হল না সারাভানা ভবন উত্তর হল না ক্যাফে কফি ডে উত্তর হল না তারপর তুমি আরও একটি সিনেমার কথা বলে চেষ্টা করো ধরা যাক A I এটাই সিনেমা তোমরা নিশ্চয়ই জানো A I নামে একটি চলচ্চিত্র ছিল তারপর তুমি এই তিনটি বিকল্প আবার চেষ্টা করো আমি তাদের আর লিখব না কিন্তু এই একই তিনটি বিকল্প তুমি আবার চেষ্টা করছো এবং তোমার বন্ধু আবার বলে না এই পর্যায়ে ধরে নেয়া যাক তোমার কাছে সিনেমার বিকল্পও শেষ হয়ে গেছে সুতরাং তুমি এখান থেকে ট্র্যাক ফিরে আসবে এবং তুমি এবার বলো আমরা কি সৈকতে যেতে পারি এবং তারপর তুমি আবার সেই একই সব একই জিনিস চেষ্টা করো এই পুরো গাছটি যেটা মলের নীচে তুমি সৈকতের নীচে আবার অন্বেষণ করতে যাচ্ছ সুতরাং এসো আমরা ধরে নেই সৈকতে যাবো এবং তারপরে হ্যারি পোর্টার দেখবো এবং তারপর পিজা হাটে যাবো তারপর সারাভানা ভবনে যাবে তারপর ক্যাফে কফি ডে তে যাবে তারপর ভুবন'স হোম দেখতে যাও তারপর আমাদের বলতে যান পিজা হাট এবং হঠাৎ আপনার বন্ধু বলে হ্যাঁ আপনি সমাধান খুঁজে পেয়েছেন আপনার বন্ধু সৈকতে যাওয়ার ধারণার সাথে সম্মত তারপর গিয়ে ভুবন'স হোম দেখবে এবং তারপরে ধরা যাক পিৎজা হাটে গেলে এবং হঠাৎ তোমার বন্ধু বললো হ্যাঁ তুমি তখন সমাধান পেয়ে গেলে তোমার বন্ধু সৈকতে যাওয়ার পরিকল্পনা মেনে নিয়েছে তারপর ভুবন'স হোম দেখতে গেলে এবং তারপর পিজা হাটে গেলে রাতের খাবার খেতে এখন তুমি যদি এই অনুসন্ধান বৃক্ষটি দেখো আমি চাই একবার দেখো এবং কিছু পর্যবেক্ষণ করো এটা কি আদৌ অনুসন্ধানের একটি ভালো রাস্তা এই গাছটিতে আসলে কি হয়েছে অনেক নোডকে প্রতিলিপি করা হয় অথবা আমি আরও নির্দিষ্ট একটি প্রশ্ন জিজ্ঞাসা করি গাছের বাম পাশে ঠিক কি ভুল হয়েছে গাছের বাম পাশে ঠিক কোনটা কাজ করছে না তুমি যে সমাধানটি তৈরী করেছো তাতে ভুল কোথায় বা গাছের বাম পাশে যে সমাধানটি তৈরী করার চেষ্টা করছো তাতে ভুল কী বা সমাধানের ঠিক কোন অংশ কাজ করছে না তোমরা কি দেখতে পাচ্ছ গাছটি পরিদর্শন করো কারণ যেহেতু তুমি মলের নীচের পুরো গাছটি অন্বেষণ করেছো এবং আমি তিনটি সিনেমা এবং তিনটি রেস্তোরাঁ এঁকেছি তবে তারা আরো অনেক হতে পারে আরও গভীরতা থাকতে পারে কারণ আমরা মলের নীচের পুরো গাছটি অন্বেষণ করেছি এবং এটি ঠিকঠাক কাজ করেনি যদি মল এখানে সমস্যা হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ যে যদি তুমি বিবেচনা করেছিলে যে প্রথম সমাধানে যা মল হ্যারি পটার এবং পিজা হাট যদি কোনভাবে তুমি বুঝতে পারো যে মলটাই এখানে সমস্যা তাহলে এখানে এই সমস্ত অপচয়মূলক কাজ করবে না পিৎজা হাট না দেখার চেষ্টা করছি তারপর সারাভানা ভবন যদি না হয় সারাভানা ভবন অবশ্যই তারপর ক্যাফে কফি ডে এবং হ্যারি পটার না হলে তারপর ভুবন'স হোম না হলে ভুবন'স হোম তারপর A I সিনেমা এই সমস্ত কাজই ফালতু কাজ মূলত এবং এর কারণ হল কারণ অপরাধী এখানে রয়েছে এবং সেই পছন্দটি ঠিক রেখে এবং গাছের নীচে এটি অনুসন্ধান করা আর সাহায্য করবে না এর নিচে তুমি যা কিছু চেষ্টা করো তা কাজ করবে না তুমি যদি বুঝতে পারো যে মল একটি সমস্যা তৈরি করছে দেখা যাচ্ছে যে তুমি এই দিকে যাও এবং তারপরে তুমি মূলত একটি সমাধান পাবে সুতরাং কিভাবে একটি কাজ করার এই সমস্যাটি সমাধান করবে আমরা যে সমস্যাটি সমাধান করতে চাই তা হল তুমি একটি জিনিস চেষ্টা করছো এবং তারপর তুমি এই অকাজ করেছো গাছের এই অংশটি অন্বেষণ করছো যা ক্ষতি করবে এবং কাজ করবে না শুধুমাত্র তুমি যখন এটি পরিবর্তন করবে এটি মূলত কাজ করবে সুতরাং এই অসুবিধা মোকাবেলার জন্য মূলত দুটি পন্থা রয়েছে একটিকে বলা হয় ডিপেন্ডেন্সি ডিরেক্টেড ব্যাক ট্র্যাকিং এখন আমরা এখানে যে ব্যাকট্র্যাকিং করছি বেশিরভাগ অ্যালগরিদম যা আমরা দেখেছি তা ক্রনোলজিক্যাল প্রকৃতির তুমি শেষে যেটা পছন্দ করেছো সেটাকে আনডু করতে পারো সুতরাং তুমি এই সমাধানটা চেষ্টা করছো এটি তাই কাজ করেনি তুমি এই শেষ পছন্দটি আনডু করো যা পিৎজা হাট এবং পরেরটি চেষ্টা করো এই স্তরে যা হল সারাভানা ভবন এটি আনডু করো এবং এটি চেষ্টা করো যখন এই তিনটি ব্যর্থ হয় তখন তুমি এটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনো এবং এটি চেষ্টা করো ব্যাকট্র্যাকিংয়ের এই ধরণটিকে ক্রনোলজিক্যাল বলা হয় যার অর্থ হল তুমি যে শেষ পছন্দটি করেছো তা পূর্বাবস্থায় ফিরিয়ে আনো । আমরা যা করার চেষ্টা করি তা হল ডিপেন্ডেন্সি নির্দেশিত ব্যাকট্র্যাকিং সমাধানের সাথে কী ভুল তা অপরাধীকে চিহ্নিত করা বা অন্য কথায় সেই বৈশিষ্ট্যটি পরিবর্তন করে না তুমি এভাবে সমাধান পাবে না যদি তুমি শনাক্ত করতে পারো এখানে আসার পর না কোথাও আসার পর এখানে অপরাধী হলো যে সন্ধ্যেবেলা টুইস্ট পছন্দ করে মলে গিয়েছিলাম তারপর অ্যালগরিদমটি আসলে সরাসরি এটিতে ফিরে যাওয়া উচিত এবং পরবর্তী পছন্দটি চেষ্টা করো সুতরাং আমরা সত্যি এই বিকল্পটি অন্বেষণ করব না যদি না আমরা পরে সময় পাই তবে এটি এমন কিছু যা আমরা অধ্যয়ন করি যখন তুমি সীমাবদ্ধ সন্তুষ্টির পদ্ধতিটি দেখো কিন্তু আমরা এখানে খুব বেশি কনস্ট্রেইন প্রসেসিং করতে যাচ্ছি না কনস্ট্রেইন প্রসেসিং হল এই ধরনের সমস্যা সমাধানের একটি ভিন্ন ফর্মুলেশন যেখানে তুমি ভেরিয়েবল এবং মানগুলির পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ সমস্যাটি তৈরি করো যে পরিবর্তনশীলটি মূলত নিতে পারো তুমি আজ যেটা বিবেচনা করতে চাও সেটা হলো আমি এটাকে এন্ড ওর গ্রাফ বা গাছ বলে থাকি সেটা তৈরী করতে চাই আমরা এটিকে একটি গ্রাফে রূপান্তর করতে পারতাম এই তিনটি তৈরি করার পরিবর্তে আমি তাদের এই তিনটির সাথে সংযুক্ত করতে পারতাম এবং তারপরে এটি একটি গ্রাফ হত সুতরাং সত্যিই খুব বেশি পার্থক্য নেই তা একটি গ্রাফ বা গাছ হোক না কেন এটি দেখার একটি উপায় এগুলি গোল বৃক্ষ নামেও পরিচিত আমরা সবাই গোল বৃক্ষের সাথে ডিকম্পোজিশন সমস্যা দেখতে চাই প্রব্লেম ডিকম্পোজিশন ধারণাটি এমন কিছু যেমন একটি প্রক্রিয়া ব্যবহার করে একটি সমস্যাকে ছোট অংশে ভাগ করা এই উদাহরণে এটি সামান্য একটু যেমন একটি প্রসঙ্গ মুক্ত ব্যাকরণ ব্যবহার করে বলতে পারি একটি বেড়াতে যাওয়া একটি সন্ধ্যায় বেড়াতে যাওয়া সিনেমা এবং রাতের খাবার এবং তারপরে এরকম আরও অনেক কিছু নিয়ে গঠিত কিন্তু এটা প্রসঙ্গ মুক্ত হতে হবে না এই ক্ষেত্রে এটি প্রসঙ্গ নির্ভর হতে পারে তাহলে এটা আমরা কিভাবে করব এই পদ্ধতিটি হল সমস্যাটিকে ভিন্নভাবে দেখা যার অর্থ হল তুমি আউটিং কে a দিয়ে লিখতে পারো এটা হলো গোল যেটা তুমি সমাধান করার চেষ্টা করছো এখন তুমি এটিকে তিনটি পৃথক গোলে বিভক্ত করতে যাচ্ছ সুতরাং একটি সন্ধ্যা বেড়ানো বা সন্ধ্যার পরিকল্পনা তারপর সিনেমা এবং তারপর রাতের খাবার খাওয়া সুতরাং এটা হলো একটি ভিন্ন প্রতিনিধিত্ব এই ধরণের গাছ এবং এই ধরণের গাছের মধ্যে পার্থক্য করার জন্য আমরা আমাদের সুবিধার জন্য এখানে একটি আর্ক্ আঁকতে পারি এই ধরনের একটি আর্ককে AND আর্ক বলা হয় এবং এই ধরনের নোডকে AND নোড বলা হয় সুতরাং AND একটি নোড যা থেকে সমস্ত নোড এদিকে নির্দেশ করে এটি একটি নির্দেশক গ্রাফ তাদের প্রত্যেকের সমাধান করতে হবে যেমন একটি নোডের বিপরীতে একে OR আর্ক বলা হয় এই দৃশ্যটিকে একটি OR আর্ক বলা হয় বা এটিকে একটি OR নোড বলা হবে সুতরাং একটি OR নোডের নীচে সমস্ত OR আর্ক রয়েছে একটি OR নোড এবং OR আর্ক এর অর্থ হল যে তোমাকে তার নীচে একটি কাজ করতে হবে উদাহরণস্বরূপ তোমাকে মলে যেতে হবে বা সমুদ্র সৈকতে যেতে হবে অথবা যদি তুমি মলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে তোমাকে হয় হ্যারি পটার বা ভুবন'স হোম বা A I সিনেমাটি বেছে নিতে হবে আমাদের সেই সব পছন্দ এখানে আছে সুতরাং আমরা বলতে পারি মল এবং বিচ হতে পারে কিছু অন্যান্য পছন্দ কোন ব্যাপার না তারপরে আমাদের কাছে সিনেমার জন্য তিনটি পছন্দ আছে হ্যারি পটার ভুবনস হোম এবং A I সিনেমা তারপর আমাদের কাছে রেস্টুরেন্টের জন্য তিনটি পছন্দ আছে এই জাতীয় গাছকে AND OR বৃক্ষ বলা হয় কারণ এতে AND নোডের পাশাপাশি OR নোড রয়েছে AND নোডটি শীর্ষ স্তরে রয়েছে OR নোড তার নীচে এবং OR গ্রাফে একটি সমাধান এইরকম যে ধরনের আমরা এতদূর অধ্যয়ন করছি তা হল একটি পথ একটি AND OR গাছের সমাধান হলো একটি সাব ট্রি সুতরাং একটি সমাধান থাকবে উদাহরণস্বরূপ এটা এবং এটা এবং এটা এটা সুতরাং এই একই সমস্যার সমাধান এখানে একটি সাব ট্রি সেই সংমিশ্রণে সমাধান ছিল একটি পথ গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি সমস্যাটিকে তিনটি ছোট সমস্যায় ভাগ করেছো এবং একে অপরের থেকে স্বাধীনভাবে তাদের সমাধান করেছো এর মানে হল যে তুমি যখন জানো যে তোমাকে মল এবং সৈকতের মধ্যে বেছে নিতে হবে তখন তুমি এটি অন্যান্য জিনিস থেকে স্বাধীনভাবে করতে পারো এখন এখানে একটি মল নির্বাচন করা উচিত তারপর তুমি বলছো এমনকি মল আমাকে আর কি খুঁজতে হবে এখন এর আসলে কোন মানে হয় না কারণ মল হলো তুমি এর পরে যা করতে যাচ্ছ তার থেকে সম্পূর্ণ স্বাধীন এবং AND OR গাছের এই গঠন তোমাকে সমস্যাগুলিকে ছোট ছোট অংশে বিভক্ত করতে এবং এটির সমাধান করতে সাহায্য করে সুতরাং আমরা অ্যালগরিদমগুলি সমাধান করার পদ্ধতিগুলি অধ্যয়ন করতে চাই যেখানে আমরা এই জাতীয় ফর্মুলেশনগুলির উপর কাজ করব এবং সমস্যাগুলি সমাধান করব তবে প্রথমে আমি কিছু প্রেরণা দিতে চাই এটি কোথায় ব্যবহার করা হয়েছে এবং সেসব নিয়ে এখন স্পষ্টতই সেখানে খরচ হবে যদি তুমি কোন ধরনের সর্বোত্তম সমাধান করতে চাইছো সেখানে খুঁজে বের করার জন্য এটির সাথে আরো কিছু খরচ হবে এই উদাহরণে খরচ হতে পারে উদাহরণস্বরূপ মলের সাথে কিছু খরচ যুক্ত থাকতে পারে হতে পারে তোমাকে যে দূরত্ব ভ্রমন করতে হবে বা কখনও কখনও এখন কিছু মল তারা কিছু লোকের কাছে কিছু ফি নেয় কিন্তু আমি সেটা জানি না স্পষ্টতই সিনেমারও চার্জ থাকবে বাইরে খাওয়ার কিছু খরচ হবে এবং তোমার কিছু মানদণ্ড থাকতে পারে তুমি সেগুলো বজায় রাখতে চাইবে এই খরচের মধ্যে বা এই বাজেটের মধ্যে বা সর্বোত্তম বাজেটের জিনিসগুলির এরকম এবং তার মধ্যে সমাধান খুঁজে বার করো সুতরাং আমরা এখানে খরচ সম্পর্কে চিন্তা করব কারণ যেমন আমরা এটি পরে দেখব আরেকটা উদাহরণ দেখা যাক ধরা যাক তুমি একটি বাড়ি তৈরি করতে চাও তুমি এটাও দেখতে পারো তুমি এই সমস্যাটিকেও একটি AND OR সমস্যা হিসাবে দেখতে পারো তাই কিছু সাধারণ বৈচিত্র্যের জন্য তুমি কিছু বলতে পারো যেমন একতলা বা ডুপ্লেক্স এরকম কিছু হতে পারে একটি একতলা বাড়িতে তোমাকে একটি রান্নাঘর করতে হবে বলতে পারো একটি ঘর সুতরাং আমি শুধু এখানে বলব R1 এরপরে আমরা বলতে পারি R2 ইত্যাদি ধরা যাক ব্যালকনি এখন অবশ্যই এখানে একটি AND নোড হবে এবং এখানে থেকে কিছু প্রান্ত থাকতে পারে উদাহরণস্বরূপ ডুপ্লেক্স বাড়িতে একটি রান্নাঘর এবং আরও অনেক কিছু থাকবে যা আমি সর্বদা একটি গ্রাফ হিসাবে আঁকতে পারি বা আমি এটি একটি গাছ হিসাবে আঁকতে পারি এটা আসলে কোনো ব্যাপার না তারপর হতে পারে রুম 1 প্রাচীর 1 ধরা যাক আমাদের 4 টি রুম আছে আমাদের আয়তক্ষেত্রাকার কক্ষ আছে সুতরাং প্রাচীর 1 থেকে প্রাচীর 4 এবং তারপর দরজা থাকতে পারে ধরা যাক আমাদের এখানে মাত্র 1টি দরজা আছে এবং ধরা যাক আমাদের একটি জানালা আছে এটি একটি AND নোড হবে এবং তুমি যদি একটি দেয়ালের দিকে দেখো উদাহরণস্বরূপ তোমাদের নিজেদের পছন্দ থাকতে পারে যেমন পাথর বা ইট বা মাটি এই পদ্ধতিতে একটি বাড়ি তৈরি করার জন্য তোমার কাছে উপলব্ধ পছন্দ গুলিকে একটি AND OR গাছে সংগঠিত করা যেতে পারে যেখানে উপরের স্তরে তোমার উচ্চ স্তরের লক্ষ্য রয়েছে যা একটি বাড়ি তৈরি করার জন্য তারপর এই নিম্ন স্তরে এটি এখানে পছন্দ হিসাবে ঠিক নিম্ন স্তরে এগুলি হলো সাব গোল তারপর তুমি ভাঙ্গতে থাকো তুমি সমস্যাটিকে কতদূর অব্দি ভাঙতে পারো তুমি এটি ভেঙে ফেলো যতক্ষণ না সমস্যাটি এতটাই সহজ হয় যে তোমার কাছে তার একটি সমাধান ইতিমধ্যে উপলব্ধ রয়েছে সুতরাং আমি পরবর্তী উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব যা আমরা দেখতে পাচ্ছি যেটি প্রথম সিস্টেমগুলির মধ্যে একটি থেকে যেখানে মূলত AND OR গ্রাফ ব্যবহার করতে হয়েছিল এখন মনে রাখবে যে এখানে দুই ধরনের খরচ জড়িত আছে একটি হল সমস্যা রূপান্তরের খরচ ধরা যাক সাব সমস্যায় এটি করার জন্য একটি খরচ আছে দ্বিতীয়টি হল সাব সমস্যা সমাধানের খরচ ইত্যাদি সুতরাং এর শেষে এই নোডগুলিকে বলা হয় লিফ নোড আমি বলতে চাইছি লিফ নোডগুলিকে আসলে সলভড নোড বলা হয় সুতরাং গাছের লিফ নোডগুলি আসলে সলভড নোড হবে সলভড নোড অবশ্যই এটির সাথে একটি যুক্ত খরচ থাকবে ডোমেইন এর উপর নির্ভর করে আমরা একটি ডোমেইন দেখতে পাব আমরা সিম্বলিক ইন্টিগ্রেশন দেখে শুরু করব উদাহরণস্বরূপ যেটি প্রথম অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি ছিল যা AND OR গ্রাফ ব্যবহার করেছিল সল্ভড নোডগুলির সাথে এটির কোনও খরচ যুক্ত নাও থাকতে পারে উদাহরণ স্বরূপ তোমরা জানো যে ইন্টিগ্রাল অফ XDX হল এমন কিছু যার দ্বারা তুমি শুধু সমাধান পেতে পারো বা X বর্গ DX তুমি কেবল সমাধানটি নিতে পারো এবং এই জাতীয় জিনিসগুলি নিতে পারো কিন্তু তুমি যদি সমস্যাটি দেখো যেমন একটি বাড়ি তৈরি করা তারপর যদি তুমি 4টি দেয়াল তৈরি করতে চাও তাহলে সেই চারটি দেয়ালের প্রতিটি যখন তুমি এটি তৈরি করবে এটির একটি সংশ্লিষ্ট খরচ থাকবে এবং তারপরে তোমাকে সেই বাড়িটি নির্মাণের খরচের সাথে সমস্ত খরচ একত্রিত করতে হবে সুতরাং সমস্যার প্রকৃতির উপর নির্ভর করে সল্ভড নোডের খরচ হতে পারে বা নাও থাকতে পারে কিন্তু রূপান্তর সবসময়ই এর সাথে কিছু খরচ যুক্ত থাকবে এইভাবে আমরা সমস্যাটি দেখব কারণ তুমি যে পরিমাণ অনুসন্ধান করো তা নিয়ন্ত্রণ করতে পারো AND OR বৃক্ষের দিকে দেখো প্রথম প্রোগ্রামগুলির মধ্যে একটি হল SAINT নামক প্রোগ্রাম যেটি 1961 সালে স্ল্যাগল নামক একজন লোক দ্বারা বাস্তবায়িত হয়েছিল তুমি সূচনামূলক বক্তৃতাগুলি দেখছো এবং আমরা বলতে পারি A I এতদিন ধরে কি অর্জন করেছে আমরা প্রতীকী একীকরণের কথা বলেছিলাম সেই সময়ে 1961 সালে আমার মনে হয় MIT তে তিনি এটি লিখেছিলেন এটি ছিল তার পিএইচডি থিসিস সিম্বলিক ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় তার উপর সুতরাং তুমি সিম্বলিক ইন্টিগ্রেশন দ্বারা কি বোঝাতে চাও তোমাকে কিছু অভিব্যক্তি দেওয়া হয়েছে এবং তুমি সেই অভিব্যক্তিটিকে সংহত করতে চাও ইনডেফিনিট ইন্টেগ্রাল এবং তুমি রূপান্তর করতে চাও তুমি একটি অভিব্যক্তি তৈরি করতে চাও এই অভিব্যক্তিটির অবিচ্ছেদ্য অংশ সুতরাং আমার গণিত একটু খারাপ সুতরাং আমি এই ব্রেক আপ ব্যবহার করতে হবে যা থিসিসের মতো শক্তিশালী এসো আমরা বলতে পারি যে ইন্টিগ্রেট X raise কে 4 দিয়ে ভাগ করে 1 বিয়োগ X স্কোয়ার raise 5 ভাগ 2 d x আমি নিশ্চিত যে তোমরা আমার চেয়ে ইন্টিগ্রেশনের সাথে বেশি পরিচিত তোমরা জানো যে কিভাবে এই ধরনের সমস্যাগুলি সমাধান করা যায় তুমি কিছু রূপান্তর প্রয়োগ করো এবং হতে পারে তুমি সমস্যাটিকে ছোট ছোট অংশে বিভক্ত করো এমন কিছু যা AND OR পরিস্থিতিতে খুব সুন্দরভাবে মানানসই হবে কারণ তোমার কাছে রূপান্তরের একটি পছন্দ আছে আগে দেখি সমাধানটা কেমন দেখতে কেমন সুতরাং এটি হল নোড যখন তুমি sin raise কে 4 Y Y এ রূপান্তর করো কীভাবে সেটা আমাকে জিজ্ঞাসা করো না তবে চিন্তা করো যেটা আমরা করতে পারি সুতরাং রূপান্তর হল X সমান sin Y সুতরাং অবশেষে যখন তুমি এটিকে এমন কিছুতে ভেঙে ফেলবে যা সহজ যা তোমার কাছে অ্যাক্সেস যোগ্য তুমি এটির সমাধান তৈরি করার সাথে সাথে এই রূপান্তরটিকে উল্টাতে পারবে আমি এটিকে একটি গণিত ক্লাসে রূপান্তর করার ঝুঁকি নিচ্ছি আমি আরও এক বা দুটি ধাপ চেষ্টা করে দেখি তোমাকে সত্যিই এটা লিখতে হবে না লক্ষ্য করো এখানে আমরা Z কে এখানে tan W দিয়ে প্রতিস্থাপন করেছি আমাকে এটা এখানে লিখতে দাও এবং এটিতে রূপান্তরিত করেছি এবং একইভাবে এটি d w তে রূপান্তরিত হতে পারে সুতরাং এখন আমরা ধরে নিচ্ছি যে এই নোডটি একটি সল্ভড নোড সেই অর্থে এটি কোন অসুবিধা ছাড়াই তুমি করতে পারো এই নোডটি একটি সল্ভড নোড এবং এটাও একটি সল্ভড নোড সুতরাং তোমার কাছে এখন সমাধান আছে সুতরাং এই একটি AND নোড এই ইন্টিগ্রেশন সমস্যার সমাধান হল একটি ধারাবাহিক রূপান্তর যা তুমি করে থাকো তারপরে সমস্যাটিকে ছোট ছোট অংশে বিভক্ত করো কারণ আমাদের এখানে এই সংযোজন রয়েছে এই ছোট অংশগুলি এবং তারপর আমরা এই ইন্টিগ্রাল DW ইন্টিগ্রাল Z স্কোয়ার এবং ইন্টিগ্রাল DW খুব সহজে সমাধান করতে পারি আমরা সেই নোডগুলিকে সমাধান নোড হিসাবে বিবেচনা করব আমি বলতে চাইছি যে এই ধরনের নোড খুঁজে বের করার খরচ এই সমাধানের খরচ তুমি এটিকে ছোট হিসাবে বিবেচনা করতে পারো তবে রূপান্তরের সেই ব্যয়টি মূলত গণনা করা যেতে পারে অবশ্যই এটি করার একমাত্র উপায় এটা নয় এবং অন্যান্য পছন্দ থাকতে পারে সুতরাং উদাহরণস্বরূপ আমরা বলতে পারতাম যে এটিকে খরচ বিয়োগ 4 YDY রূপান্তর করো এবং এটিকে অন্য কিছুতে রূপান্তর করো DX এবং হতে পারে এটি এতটা আশাব্যঞ্জক বা তার থেকে আরো খারাপ কিছু দেখায় না তুমি এরকম কিছু চেষ্টা করতে পারো সুতরাং এইরকম একটি সমস্যা সমাধান করার জন্য অনেক বিকল্প আছে তোমাদের মধ্যে যাদের গণিত বা কোনো প্রবেশিকা বা অন্য কোনো পরীক্ষা দেওয়ার কথা মনে আছে তাদের মনে থাকবে যে তোমাকে তোমার মাথা প্রচুর খাটাতে হবে মনে করার চেষ্টা করো সেই রূপান্তরগুলি কী সেজন্য এখানে অনেক অভ্যেস প্রয়োজন কিন্তু কি এই প্রোগ্রাম SAINT SAINT মানে হল সিম্বলিক অটোমেটিক ইন্টিগ্রেশন পরে মোজেস নামে একজন লোক একটি প্রোগ্রাম তৈরি করেন যাকে তিনি SIN নামে অভিহিত করেন কারণ এটিকে SAINT বলা হয় যা সিম্বলিক ইন্টিগ্রেশনের জন্য দাঁড়িয়েছে এই SIN ঘটনাচক্রে MACSYMA নামক একটি পণ্যে রূপান্তরিত হয়েছিল আজকাল অবশ্যই তুমি অবশ্যই পরিচিত যে আমাদের এই গাণিতিক প্যাকেজগুলি রয়েছে যা তোমার জন্য প্রতীকী গণিত করতে পারে এরা সবাই এই SIN এবং SAINT এর বংশধর কিছু MATLAB উদাহরণস্বরূপ তোমাকে প্রতীকী গণিত করার অনুমতি দেবে সুতরাং তুমি এখানে যা দেখাতে চাও সেটি হল প্রতীকী একীকরণকে দেখা যেতে পারে এই পদ্ধতিতে একটি সমস্যার সমাধান করা যেখানে তুমি তোমার বৃহৎ স্তর থেকে উচ্চ স্তরের সমস্যাটিকে সাব গোলে বিভক্ত করার জন্য যুক্তি দাও যতক্ষণ না সাব গোল গুলি যথেষ্ট সহজ হয় যাদের সহজভাবে সমাধান করা হবে এবং তারপর তুমি এই সমস্যা সমাধানের জন্য একটি সমাধান আছে অবশ্যই এর প্রকৃত উত্তর তুমি যে সমস্ত রূপান্তর করেছো তা আনডু করতে হবে যা আমি এখানে লিখিনি সুতরাং আমি আরেকটি উদাহরণ দিই যেখানে এই ধারণাটি কার্যকরভাবে ব্যবহার করা হয়েছিল আমরা উল্লেখ করেছি যে 70 এর দশকে আমরা যাকে এক্সপার্ট সিস্টেম হিসাবে বলি তার ক্ষেত্র ছিল প্রথম এক্সপার্ট সিস্টেমগুলির মধ্যে একটি ছিল এই প্রোগ্রামটি ডেনড্রাল এই ডেনড্রাল মূলত এছাড়া এটাও হতে পারে কিছু লোক বলে যে তুমি এটিকে একটি ডেনট্রিটেক ট্রি X অ্যালগরিদম বা এরকম কিছুতে প্রসারিত করতে পারো কারণ এটি তৈরি করেছে একটি AND OR গ্রাফ যা দেখতে এরকম কিন্তু DENDRAL এর ধারণা ছিল যে এটি সহকারী এটিকে মূলত একটি রসায়নবিদের সহকারী হিসাবে এটিকে বিকশিত বা প্রোগ্রাম করা হয়েছিল এবং রসায়নবিদ যে কাজটি করছিলেন তা হল একটি যৌগের কাঠামোগত সূত্র নির্ধারণ করা মূলত এখন তুমি আবার জানো যে আমি অনুমান করতে পারি তোমাদের রসায়ন আমার চেয়ে ভাল তাহলে তুমি জানো যে যদি তোমাকে একটি যৌগের জন্য একটি আণবিক সূত্র দেওয়া হয় উদাহরণস্বরূপ C6 H6 এটা ছিল C6 H12 যাই হোক না কেন এটা বেনজিন বেনজিনের সূত্র কি C 6 H 6 এবং তুমি নিশ্চয়ই কেকুলের গল্প শুনেছ এবং তুমি জানো যে লোকেরা কীভাবে সেটা বের করার চেষ্টা করেছিল বেনজিনের গঠন কী সুতরাং একটি আণবিক স্তরে অবশ্যই এতে 6টি কার্বন পরমাণু এবং 6টি হাইড্রোজেন পরমাণু রয়েছে কিন্তু প্রশ্নটি হল কিভাবে এই পরমাণুগুলি একটি কাঠামোতে সাজানো থাকে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ পদার্থের ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলি কাঠামোগত সূত্রের উপর নির্ভর করে এটির পিছনে মূলত কাঠামোগত সূত্রটি খুঁজে বের করা এত সোজা কাজ নয় এবং দৃশ্যত কেকুলে স্বপ্ন দেখছিলেন বা দিনে স্বপ্ন দেখছেন বা ঘুমাচ্ছেন বা অন্য কিছু এবং তিনি এই সাপটি দেখেছেন যেটি তার নিজের লেজে কামড়াচ্ছে এবং তারপরে এটি বেনজিন রিং সুতরাং DENDRAL এর পিছনে ধারণাটি ছিল একজন রসায়নবিদকে সাহায্য করা কাঠামোগত সূত্রগুলি খুঁজে বের করা এবং স্পষ্টতই যারা রসায়নে PHD করেছেন তারা তাদের যথেষ্ট সময় ব্যয় করেন এই জিনিসটির কাঠামোগত সূত্রগুলি খুঁজে বের করার চেষ্টা করেন সমস্যাটি এত সহজ নয় কারণ একটি প্রদত্ত আণবিক সূত্রে লক্ষ লক্ষ বিভিন্ন কাঠামোগত সূত্র থাকতে পারে এটির সাথে যুক্ত মূলত বড় যৌগের জন্য স্পষ্টতই থাকে অবশ্যই নিম্ন স্তরে তোমরা জানো কাঠামোটি উপকরণগুলিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তুমি তোমার হাতে একটি হীরা ধারণ করেছো বা কয়লার একটি পিণ্ড শুধু কাঠামোর ব্যাপার তুমি আসলে তোমার হাতে কার্বন ধরে আছো কিন্তু এটি সত্যিই এটির গঠন যা এটিকে সেই বৈশিষ্ট্যগুলি দেয় যা তুমি খুঁজছো সুতরাং DENDRAL যেভাবে বাস্তবায়িত হয়েছিল ধারণাটি ছিল এটি সম্ভাব্য কাঠামোর স্থান অন্বেষণ করবে এবং এটি একটি আণবিক সূত্রকে ছোট অংশে ভেঙ্গে এবং ছোট অংশগুলির গঠন অন্বেষণ করে করা যেতে পারে আমরা একটি ছোট নমুনা উদাহরণ দেখতে পাব তবে এটি একটি সিন্থেটিক স্পেকট্রোগ্রাম তৈরির একটি প্রক্রিয়া দ্বারা সহায়তা করেছিল সুতরাং একটি অ্যালগরিদম ছিল যা একটি কাঠামোগত সূত্র দিয়েছে সেই উপাদানটির স্পেকট্রোগ্রামটি মূলত কেমন দেখতে হবে একবার তুমি এটি করতে পারলে তাহলে এটিকে উপাদানের একটি বাস্তব স্পেক্ট্রোগ্রাম এর সাথে তুলনা করতে পারো এবং যদি বর্ণালীটি মিলে যায় তাহলে তুমি বলতে পারো যে তুমি সেই উপাদানটির কাঠামোগত সূত্র খুঁজে পেয়েছো এটি শ্রমসাধ্যভাবে করার জন্য রসায়নবিদদের একটি পদ্ধতি ডেনড্রাল একটি প্রোগ্রাম ছিল এটি 1971 সালে স্ট্যানফোর্ড দ্বারা তৈরি করা হয়েছিল বা সেরকম কিছু SAINT এর পরে এসেছে এটিকে প্রথম বিশেষজ্ঞ সিস্টেম হিসাবে চিহ্নিত করা হয়েছিল যা নির্মিত হয়েছিল এবং 70 এবং 80 এর দশক ছিল বিশেষজ্ঞ সিস্টেমের যুগ যেখানে লোকেরা বলেছিল যে আমরা বিশেষজ্ঞ সিস্টেম তৈরি করব এবং এর দ্বারা তারা বোঝাতে চেয়েছিল যে তারা বিশেষজ্ঞদের জ্ঞান অর্জন করবে এটি একটি প্রোগ্রামে পরিণত হয় এবং প্রোগ্রামটি তখন একজন বিশেষজ্ঞের স্তরে সম্পাদন করবে সুতরাং ডেনড্রাল ছাড়াও ভূমিকার মধ্যে দেখেছি আমরা প্রসপেক্টরের মতো জিনিসগুলি উল্লেখ করেছি যা তেল বা খনিজগুলির জন্য একটি সম্ভাবনা খুঁজে বের করার জন্য একটি বিশেষজ্ঞ সিস্টেম ছিল এবং আরও অনেক কিছু R 1 নামে একটি প্রোগ্রাম ছিল যেটি স্ট্যানফোর্ডেও ছিল আমার মনে হয় মোমের সিস্টেমগুলি কনফিগার করতে ব্যবহৃত হয়েছিল সেই বছরগুলিতে অবশ্যই একটি মেশিন কেনা একটি কম্পিউটার কেনা এত সোজা কাজ ছিল না যে আমি অ্যাপল ম্যাক বুক Apple Mac book বা এরকম কিছু চাই তোমাকে আসলে বিভিন্ন উপাদান একসাথে কনফিগার করতে হয়েছিল এবং R 1 ছিল একটি বিশেষজ্ঞ সিস্টেম যা মানুষকে সাহায্য করে কম্পিউটার সিস্টেমগুলি কনফিগার করতে আমরা এটা দেখব কিভাবে এই R 1 এবং এরকম জিনিস এই ধরনের প্রোগ্রাম তৈরি করা হয়েছে কোর্সে একটু পরে কিন্তু আজ আমরা এই A 0 স্টার এক ধরনের অ্যালগরিদম বা AND OR ট্রি অ্যালগরিদমগুলিতে ফোকাস করতে চাই এবং যা মূলত AND OR গাছের উপর অনুসন্ধান করে তাহলে কোথা থেকে এই দক্ষতা এসেছে দক্ষতা এসেছে যে প্রথমে কণজেন নামে একটি প্রোগ্রাম ছিল সুতরাং ডেনড্রাল এখানে কনজেন নামক একটি প্রোগ্রামের সমন্বয়ে গঠিত এবং এর অর্থ হল সীমাবদ্ধ জেনারেটর এটির ভিতরে বিশেষজ্ঞ জ্ঞান ছিল সুতরাং একটি প্রদত্ত আণবিক সূত্রের জন্য তুমি যে অনেকগুলি সম্ভাব্য উপায়ে একটি কাঠামো তৈরি করতে পারো কনজেনকে রসায়নবিদ থেকে প্রাপ্ত জ্ঞান দ্বারা পরিচালিত হয়েছিল মূলত কোন কাঠামোগুলি সম্ভব এবং কোনটি সম্ভব নয় উদাহরণস্বরূপ C 2 H 12 NO 2 এর মতো একটি সাধারণ জিনিস দেওয়া হলে এই কনজেনটি এইরকম একটি কাঠামো তৈরি করবে বা এটি অন্য কাঠামো তৈরি করবে সুতরাং এটি একটি এবং এটি আরেকটি এবং আরও উদাহরণ রয়েছে যা আমি এখানে আঁকছি না মূলত আবার যেহেতু তোমরা আমার চেয়ে রসায়নে ভাল তোমরা জানো যে এটি দ্বিগুণ বন্ধন এবং এটি একক বন্ধন ইত্যাদি আমরা হাইড্রোজেন পরমাণু আঁকেনি এবং তোমরা হাইড্রোজেন পরমাণু পূরণ করতে পারো এখানে যোজ্যতার উপর ভিত্তি করে সুতরাং এখানে 3 উদাহরণস্বরূপ এবং 2 টি এখানে এটিতে কিন্তু এইগুলি বিভিন্ন কাঠামো যা কনজেন তৈরি করে এবং কনজেন সম্পর্কে যা আকর্ষণীয় ছিল তা হল এটি শুধুমাত্র সম্ভাব্য কাঠামো তৈরি করেছে যে কারণে বিশেষজ্ঞ জ্ঞান এসেছে সুতরাং কনজেনের পরে তুমি বাস্তবের সাথে তুলনা করে একটি সিন্থেটিক স্পেকট্রোগ্রাম তৈরি করো এবং তারপরে তুমি সিদ্ধান্ত নিতে পারো তুমি উপাদানটির গঠন খুঁজে পেয়েছো কি না ডেনড্রাল যা করবে তা হল এটি সমস্ত সম্ভাব্য কাঠামোর এই বিশাল স্থানটি উন্মোচিত করবে এই সিনথেটিক স্পেক্ট্রোগ্রাম তৈরি করবে এবং এটিকে মূল উপাদানগুলির একটির সাথে তুলনা করবে এবং অবশেষে রসায়নবিদদের জন্য কাজটি করবে এবং দেখা যাচ্ছে যে এটি ছিল কাজ অবশ্যই বাস্তব রসায়নবিদ তুলনায় অনেক দ্রুত তুমি কল্পনা করতে পারো হিসাবে এবং সমানভাবে ভাল বা প্রায় সমানভাবে ভাল করেছো এবং তুমি যখন বললে আসল রসায়নবিদ মানে এমন লোকেরা যাদের মূলত পিএইচডি রয়েছে সুতরাং ডেনড্রাল যে ধরনের স্থান তৈরি করেছে তার একটি ছোট উদাহরণ দিয়ে আমি আজ শেষ করি এবং পরবর্তী ক্লাসে আমরা অ্যালগরিদমগুলি দেখতে পাব যা আমি এই স্থানটি অন্বেষণ করতে ব্যবহার করেছি ধরে নেয়া যাক যে আমরা C5 H12 দেখছি এটি একটি আণবিক সূত্র এবং যে কোনও বাক্স যার একটি আণবিক সূত্র রয়েছে একটি অমীমাংসিত নোড বা যা আংশিকভাবে সমাধান করা যেতে পারে যেমনটি আমরা এখানে দেখব একটি সমাধান করা নোড যেখানে এই কাঠামোটি সম্পূর্ণরূপে তোমাদের দেওয়া হয়েছে সুতরাং উদাহরণস্বরূপ এটি এরকম হতে পারে C C C C C এবং তারপর হাইড্রোজেন সুতরাং এই একটি সল্ভড নোড হবে এই 5টি কার্বন পরমাণু এবং 12টি হাইড্রোজেন পরমাণু সংগঠিত করার একটি সহজ উপায় তবে মূলত অন্যান্য বিকল্প থাকতে পারে উদাহরণস্বরূপ এগুলি নির্দেশিত গ্রাফ তুমি বলতে পারো যে এটি C সুতরাং একটি আংশিকভাবে প্রকাশ করা কাঠামো যেখানে কাঠামোর অংশটি পরিচিত এবং অংশটি জানা যায় না সুতরাং এখানে 3টি কার্বন পরমাণু রয়েছে 2 আমি এটাকে ভিতরে কিনবো এটি আরেকটি আংশিকভাবে প্রকাশ করা কাঠামো এবং এটি নিজেই এখন তিনটি সন্তান থাকবে যা এই অংশ এই অংশ এবং এই অংশ সুতরাং তুমি একটি বন্ড দিয়ে C2 H5 এর জন্য সমাধান করেছো তারপর তোমার আরেকটি C2 H5 আছে এটি একটি বন্ধন এবং তারপর তোমার কাছে দুটি বন্ড সহ C H H H H H আছে এবং এটি সমাধান করা হয়েছে এবং এটি দ্বারা সমাধান করা যেতে পারে এবং এটিও এটি দ্বারা সমাধান করা যেতে পারে এবং এটিও থাকবে উদাহরণস্বরূপ দুটি উপাদান তাদের মধ্যে একটি বন্ড সহ C2 H5 হবে যা এটি দ্বারা সমাধান করা হবে এবং অবশিষ্ট হবে এখানে যা পড়ে থাকবে C C C ইত্যাদি সুতরাং এই খুব দ্রুত রসায়ন পাঠে দেখলাম তুমি C2 H5 এর জন্য তিনটি সম্ভাব্য কাঠামো দেখতে পাচ্ছ একটি হল এই কাঠামো একটি হল এমন একটি কাঠামো যেখানে তোমার মাঝের অংশ রয়েছে যেখানে তোমার কাছে C এবং 2টি হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং দুটি প্রান্তে এই কাঠামোটি এইরকম রয়েছে এবং একইভাবে এটি আরেকটি কাঠামো যেখানে মাঝের অংশে C2 H5 উপাদান রয়েছে এখানে দুটি প্রান্তে C2 H5 উপাদান রয়েছে সুতরাং তোমার কাছে হয় এটা একটি সমাধান আছে এটি একটি AND নোড আরেকটি সমাধান এখানে আছে এবং তৃতীয় সমাধান হল ওই দিকটি এখন DENDRAL যা করেছে তা হল যে এটি এই স্থানটিকে বুদ্ধিমত্তার সাথে নেভিগেট করে সেই অর্থে এটা হলো কনজেন DENDRAL এর উপাদান শুধুমাত্র সেই নোডগুলি তৈরি করে যেগুলি অনুশীলনের দ্বারা সম্ভব এটা কিভাবে কাজ করে এটিতে অনেক বিশেষজ্ঞ জ্ঞান তৈরি হয়েছে এবং সেই কারণেই এই সিস্টেমটিকে প্রথম বিশেষজ্ঞ সিস্টেম বলা হয় যা মূলত নির্মিত হয়েছিল তারপরে অবশ্যই এটি এর সিন্থেটিক বর্ণালী তৈরি করে উদাহরণস্বরূপ তুমি এটিকে নিয়ে স্পেক্ট্রোগ্রামটি তৈরী করো এবং এটিকে বাস্তব বস্তুগত স্পেক্ট্রোগ্রামের সাথে তুলনা করো এবং যদি এটি মিলে যায় তাহলে তুমি জানো যে এটি কাঠামোগত সূত্র আজ আমরা শুধু AND OR গাছ বা AND OR গ্রাফের ধারণা নিয়ে এসেছি সুতরাং আমরা তাদের মধ্যে খুব বেশি পার্থক্য করব না আমরা খুব সংক্ষিপ্তভাবে সল্ভড নোডগুলির সাথে সম্পর্কিত খরচ সম্পর্কে কথা বলেছি এবং যা রুট নোডে একত্রিত করতে হবে সুতরাং পরের ক্লাসে আমরা একটি অ্যালগরিদম দেখব যা একটি AND OR গাছ বা একটি গোল গাছকে অন্বেষণ করে মূলত একটি সর্বোত্তম সমাধান খুঁজে বের করার জন্য সুতরাং আমরা এখন এখানে থামব